আমরা বায়োমোলিকুল এবং কোষের গঠন ও কাজের সাথে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করছি আমাদের নিজস্ব গল্প আছে যার মাধ্যমে আমরা এগুলি তুলে ধরব আমরা এখন পর্যন্ত কিছু গল্প পেয়েছি এপর্যন্ত গল্পের নির্যাস হল অনুজীবের উপস্থিতি তাদের বিভিন্ন ডোমেনে শ্রেণীবদ্ধ করা যায় যদিও এখন পর্যন্ত আমি আপনাকে সব কিছু বলিনি তাও বলছি চারটি প্রধান বায়োমোলিকুল রয়েছে প্রথমে আমরা দেখেছি লিপিড যা জলে অদ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য সংজ্ঞা খুবই অস্পষ্ট তবে আমরা এটি এভাবেই পাই আমরা এর কিছু উদাহরণ দেখেছি তারপর আমরা আরো বলেছি যে লিপিড কোষ পর্দার একটি গুরুত্বপূর্ণ উপাদান গঠন করে কোষ পর্দা একটি গুরুত্বপূর্ণ কোষীয় খাম কিছু কোষ পরিবেশ থেকে নিজেদের আলাদা রাখার জন্য শুধুমাত্র একটি কোষ পর্দা থাকে কিছু কোষ আছে যাদের একটি কোষ পর্দা এবং তার উপর একটি কোষ প্রাচীর থাকে অন্যান্য স্তর থাকতে পারে আমরা এখন সে বিষয়ে যাব না লিপিডের প্রকৃতিই নিজেকে লিপিড দ্বিস্তর হিসাবে কাজ করতে সাহায্য করে তাই কোষ এবং তার পারিপার্শ্বিকের মধ্যে কার্যকরী আচ্ছাদন হিসাবে কাজ করে সম্ভবত তা আমি আগে সংক্ষেপে উল্লেখ করেছি আমাকে এই বিষয়ে একটু বলতে দিন তারপর আরও এগিয়ে যাব লিপিডগুলি যেভাবে নিজেদের পর্দায় সংগঠিত করেছে তা যদি আপনি দেখেন আসুন এখানে এই ছবিটি দেখা যাক এটি ভালো হতে পারে এখানে লিপিডের দ্বিস্তর আছে এগুলি কোষের বাইরের জল এগুলি কোষের ভেতরের এই ত্রিমাত্রিক পর্দা কোষের অভ্যন্তরীণ এবং বাহ্যিক অংশটি আলাদা করে আপনি যদি এখানে লিপিডের বিন্যাসটি দেখেন হাইড্রোফিলিক প্রান্তগুলি স্বাভাবিকভাবেই জলের দিকে বিন্যস্ত কারণ হাইড্রোফিলিক মানেই হল জলের প্রতি ভালোবাসা এবং তারা জলের অভিমুখী হতে চায় হাইড্রোফিলিক অংশগুলি একে অপরের দিকে বিন্যস্ত হয় এবং স্বাভাবিক কারণেই এখানে একটি হাইড্রোফিলিক স্তর রয়েছে এখানে একটি হাইড্রোফোবিক অংশ আছে এখানে এই হাইড্রোফিলিক স্তরটি কোষের অভ্যন্তরীণ এবং বাহ্যিক অংশটি আলাদা করে এই দ্বিস্তর নিজেরাই একত্রিত হতে পারে এই স্তরগুলি একত্রিত করার জন্য কাউকে কোন শক্তি প্রয়োগ করতে হয় না বরং তাদের অণুগুলির নিজস্ব প্রকৃতি তাই জল পছন্দকারী অংশগুলি জলের দিকে বিন্যস্ত হবে এবং জল অপছন্দকারী হাইড্রোফোবিক অংশ এদিকে একত্রিত হবে যদি আমরা এটা নিয়ে চিন্তা করি এটা এর পারিপার্শ্বিক থেকে কোষের জন্য একটি কার্যকর বাধা গঠন করে পর্দার প্রকৃতির কারণে পদার্থগুলি খুব সহজে পর্দার মধ্য দিয়ে যাতায়াত করতে পারে না এখানে সবই জল পছন্দকারী তাই ঠিক আছে কিন্তু যখন জল পছন্দকারী অণু এখানে আসে একে একটি জল অপছন্দকারী অংশের মধ্যে দিয়ে যেতে হবে এবং পর্দার মধ্য দিয়ে যাতায়াতের হার তাৎপর্যপূর্ণভাবে কমে যাবে একটি সাধারণ কোষে প্রোটিন আছে আপনি জানেন যে কোষ পর্দা হল এই লিপিড এবং প্রোটিনের তরল মোজাইক এই প্রোটিনগুলির কয়েকটি আসলে পদার্থগুলি বাইর থেকে ভিতরে স্থানান্তর করতে কাজ করে গ্লুকোজ কোষের বাইর থেকে ভিতরে যায় এই ধরনের কিছু প্রোটিন এবং আরও অনেক অন্যান্য বস্তুর পরিবহনকারী আছে যার মাধ্যমে এই ধরনের পদার্থগুলি যুক্তিসঙ্গত হারে কোষের বাইর থেকে ভেতরে যাওয়া সম্ভব হয়েছে এই অণুগুলির প্রকৃতির কারণে তারা বাইরের উপাদানগুলির জন্য একটি কার্যকর বাধা হিসেবে কাজ করে এবং কোষকে রক্ষা করে লিপিডের তুলনায় এটি একটি গুরুত্বপূর্ণ গঠন কার্যকারিতা সম্পর্ক আমরা ইতিমধ্যে জেনেছি প্রোটিন অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডের পলিমার প্রোটিন এবং তারা কোষের গুরুত্বপূর্ণ বায়োমোলিকুলগুলির একটি বৃহৎ শ্রেণী এবং সেখানে গঠন কার্যকারিতা সম্পর্ক আছে যার একটি আমরা দেখেছি অ্যামিনো অ্যাসিডের প্রকৃতি এবং তাদের পলিমারাইজেশনের মাধ্যমে প্রোটিন গঠন সেখানে উপস্থিত পার্শ্ববর্তী গ্রুপগুলির প্রকৃতির ওপর নির্ভর করে তারা একে অপরকে আকৃষ্ট করতে পারে এবং জলের সাথে তাদের মিথস্ক্রিয়া এইসব মিথস্ক্রিয়াগুলি সম্মিলিতভাবে প্রোটিন শৃংখলের বিভিন্ন প্রান্তে উপস্থিত অনুগুলির মধ্যে হতে পারে সেইকারণে প্রোটিনঅণু ভাঁজ হয় এবং এই যথাযথ ভাঁজ হওয়ার ফলে প্রোটিনগুলি একটি অণুঘটক হিসেবে কাজ করতে পারে বা এর অন্যান্য কাজগুলো করে অ্যামিনো অ্যাসিডের পলিমারগুলি প্রকৃতি অনুযায়ী তারা তাদের কার্যকারিতা পায় হিমোগ্লোবিন শৃঙ্খল যথাযথ ভাঁজ হলে এটি হিমোগ্লোবিন প্রোটিন তৈরি করে তখন এটি অক্সিজেন বহন করতে সক্ষম এবং লোহিত রক্ত কণিকাকে এই ডিস্ক আকৃতির সুন্দর কাঠামো দেখায় কিন্তু যদি কোন কারণে ষষ্ঠ স্থানে অবস্থিত গ্লুটামিক অ্যাসিড ভ্যালিনে পরিবর্তিত হয় তখন কাঠামোটি যথাযথ বিন্যাস সম্পূর্ণ হারায় এবং এটি আর সঠিকভাবে অক্সিজেন বহন করতে পারে না শুধু তাই নয় এটি লোহিত রক্তকণিকাকে সিকেল আকৃতির করে এই কারণে আমাদের সিকেল সেল অ্যানিমিয়া হয় তাই এই অণুগুলির মধ্যে একটি ভাল গঠন কার্যকারিতা সম্পর্ক আছে এখন পর্যন্ত আমরা দেখেছি লিপিড কার্বোহাইড্রেট আপনি জানেন যে কার্বোহাইড্রেট হল বিপাক ক্রিয়ার মধ্যবর্তী পর্যায় তারা বিপুল শক্তির একটি উৎস ইত্যাদি বিষয়টি আমরা একটু পরে বিশদে দেখব তারপরে আমরা দেখেছি প্রোটিন যা কোষে বিভিন্ন কার্যকারিতা দেখায় তা অবশ্যই কাঠামোর প্রকৃতির কারণে এগুলো আলোচনা করে আমি মনেকরি শেষ শ্রেণীতে আমরা গঠন কার্যকারিতা সম্পর্কে থেমেছিলাম আসুন এই বক্তৃতায় বিষয়টি এখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া যাক এখন আমরা একটি পার্শ্ব কাহিনী দেখব এখনো আমরা দই তৈরির মূল গল্পে আছি আমরা বিভিন্ন প্রশ্ন করছি এবং সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করছি সেগুলি উত্তর দেওয়ার অংশ হিসেবে জীববিজ্ঞান জৈবিক অণু ইত্যাদির খুব মৌলিক বিষয়গুলি আমরা উন্মোচন করছি এখানে আবার আমাদের পার্শ্ব কাহিনী গ্লাইকোলিসিস আমরা জানি যে গ্লুকোজ গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেট ইত্যাদির মাধ্যমে পাইরুভেটে পরিণত হয় যাকে গ্লাইকোলিসিস বলা হয় বিক্রিয়ার এই সেট এবং দই তৈরি হয় ল্যাকটিক এসিডের কারণে যা বিভিন্ন ধাপে পাইরুভেট থেকে তৈরি হয়ে মাধ্যমে নিঃসৃত হয় এবং আমরা নির্দিষ্ট pH পাই এর ফলে দই তৈরি হয় যদি আমরা এই গ্লাইকোলিসিসে মনোযোগ দেই এগুলো সবই কার্বোহাইড্রেট এক কার্বোহাইড্রেট থেকে অন্যতে রূপান্তর গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট গ্লুকোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট ইত্যাদি তথাকথিত এই বিপাক ক্রিয়া গ্লাইকোলিসিসের প্রতিটি পদক্ষেপ এনজাইম দ্বারা অনুঘটিত হয় কোষীয় তাপমাত্রায় এই প্রতিটি পদক্ষেপ সম্ভব হয়েছে এনজাইম নামক একটি অনুঘটকের কারণে এই সমস্ত এনজাইম যা নিয়ে আমরা আলোচনা করছি তা প্রোটিন কোষে অন্যান্য অণুও রয়েছে যা এনজাইমের মত কার্যকারিতা দেখায় যেমন আরএনএ আপাতত আমরা তা এড়িয়ে যাব গ্লাইকোলিসিস বিপাক ক্রিয়ার পরিপ্রেক্ষিতে আমরা কেবল কোষের সংখ্যাগরিষ্ঠ এনজাইমের উপর মনোযোগ দেব এবং এগুলো সবই প্রোটিন প্রোটিন প্রতিটি কোষে বিশাল ভূমিকা পালন করে এবং সেগুলি মানব শরীরের বিভিন্ন কাজ করতে সম্ভব করে আমি চাই আপনি এই বিশেষ ভিডিওটি দেখুন যদি আপনি এখানে নম্বরটি দেখেন এটি 14 নম্বর মানব শরীরে এনজাইমের ভূমিকা সম্পর্কিত এটি একটি চমৎকার সংক্ষিপ্ত 3 থেকে 4 মিনিটের ভিডিও আপনি যদি এটি দেখেন তাহলে মানব কোষে এনজাইমের বিভিন্ন কার্যকারিতা সম্পর্কে আপনি একটি ধারণা পাবেন এবং বিভিন্ন মানব কোষ একত্রিত হয়ে মানব দেহ গঠন করে মানুষ যা করে তা তারা কেন করে জৈব রাসায়নিক ভিত্তি সব দেওয়া আছে এনজাইমের কারণে সব সম্ভব জৈব রাসায়নিক ভিত্তি হল এনজাইম তাই অবশ্যই এই ভিডিওটি দেখুন আসুন আমরা এই এনজাইম সম্পর্কে একটু আলোচনা করি যা বিশেষ ধরনের প্রোটিন বা প্রোটিনের একটি শ্রেণী এনজাইমগুলি তাদের কাজে অত্যন্ত সুনির্দিষ্ট এবং এটিই একে তার শক্তি দিয়েছে উদাহরণস্বরূপ তারা অপটিক্যাল আইসোমারের মধ্যে পার্থক্য করতে পারে এবং শুধুমাত্র এক ধরনের অপটিক্যাল আইসোমারের উপর কাজ করতে পারে হেক্সোকাইনেজ এনজাইম এটি এনজাইমের নাম এটি শুধুমাত্র প্লাস গ্লুকোজে কাজ করতে পারে মাইনাস গ্লুকোজে নয় আপনি জানেন D গ্লুকোজ L গ্লুকোজ ডেক্সট্রো রোটারি রোটারি লেভো রোটারি ইত্যাদি হেক্সোকাইনেজ এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারে এটা শুধুমাত্র প্লাস গ্লুকোজের ওপর কাজ করবে মাইনাস গ্লুকোজের ওপর না এটি এতটাই নির্দিষ্ট হতে পারে যাই হোক কোষে D কার্বোহাইড্রেট এবং L অ্যামিনো এসিড প্রাকৃতিকভাবে পাওয়া যায় তাই L কার্বোহাইড্রেট এবং D অ্যামিনো এসিড সাধারণত প্রাকৃতিক নয় ব্যতিক্রম সবসময় থাকে সাধারণত আপনি এটি বিবেচনা করতে পারেন তারা তাদের কর্মকাণ্ডে অত্যন্ত সুনির্দিষ্ট তারা অনুঘটক হিসেবে কাজ করে আপনারা সবাই জানেন অনুঘটক কি করে প্রদত্ত তাপমাত্রা চাপের অবস্থায় এটি বিক্রিয়ার গতি কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং তার ফলে বিক্রিয়াটি সম্ভব হয় এখানে বিক্রিয়ক থেকে পণ্যে রূপান্তরের জন্য প্রয়োজনীয় অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে তারা বিক্রিয়ার গতি কয়েকগুণ বৃদ্ধি করে আপনারা প্রত্যেকে এখানে শক্তি স্থানাংক মনে করতে পারেন বিক্রিয়ক এখানে পণ্য এখানে একটি কম শক্তিস্তরে আছে এটি সম্ভব হওয়ার জন্য এখানে একটি অ্যাক্টিভেশন এনার্জি আছে যা অতিক্রম করতে হবে এনজাইমগুলো যে কোন অনুঘটকের মত কেবল অ্যাক্টিভেশন এনার্জি কমিয়ে দেয় আমাদের প্রাসঙ্গিক সমস্ত এনজাইমই প্রোটিন এবং কিছু এনজাইমের কাজের জন্য কোফ্যাক্টর নামে কিছু একটি প্রয়োজন যেমন ধাতব আয়ন বা যাকে বলে কোএনজাইম আপনার অ্যাপো এনজাইম আছে যা প্রোটিনযুক্ত অংশ এবং যার সাথে আপনি একটি কোফ্যাক্টর ধাতব আয়ন বা কোএনজাইম যোগ করেন সম্পূর্ণ এনজাইম দেওয়ার জন্য এগুলি কেবল তথ্য হিসেবে মাথায় রাখুন এই এনজাইমগুলো সক্রিয় হতে পারে না কোফ্যাক্টরের অনুপস্থিতিতে যা কেবলমাত্র একটি ধাতব আয়ন - ম্যাঙ্গানিজ আয়ন হতে পারে এই ঐচ্ছিক ভিডিওটি আপনাকে ছয় ধরনের এনজাইম দেয় ছয় প্রকার এনজাইমগুলি একটি স্ট্যান্ডার্ড পদ্ধতিতে শ্রেণীবদ্ধ করা হয়েছে আপনি চাইলে এটি দেখতে পারেন এটি অনেক বিস্তারিত আপনি যদি সত্যিই আগ্রহী হন তাহলে আপনি এটি দেখতে পারেন যখন আপনার একটি এনজাইম অনুঘটক থাকে তা বিক্রিয়াকে ত্বরান্বিত করে কোষের তাপমাত্রা ও চাপে যা খুবই মাঝারি কোষীয় বিক্রিয়াটি সম্ভব করে আমরা কিভাবে এনজাইমের কার্যকলাপ পরিমাপ করি যদি আপনি এটি নিয়ে আরো কিছু করতে চান তাহলে এর পরিমাপ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক তাই আমাদের তথ্য পরিমাপ করার উপায় খুঁজে বার করতে হবে যা ভাল বিশ্লেষণ এবং প্রয়োগের দিকে এগিয়ে দেয় এইজন্য পরিমাপ করা অত্যন্ত জরুরি ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের মধ্যে কেউ কেউ এটি ইতিমধ্যেই জানেন তাই আমি ভেবেছিলাম আমি কেবল এটি মৌখিকভাবে বলব বিশুদ্ধ এনজাইমের কার্যকলাপ একটি টার্নওভার নম্বর নামে কিছু দ্বারা পরিমাপ করা যেতে পারে প্রতি অনুঘটক সাইটে প্রতি সময়ে বিক্রিয়াকারী নেট সাবস্ট্রেট অনু হিসাবে টার্নওভার নম্বর সংজ্ঞায়িত করা হয় আমরা বলেছিলাম যে ত্রিমাত্রিক ভাঁজ হওয়ার কারণে এনজাইম কার্যকারিতা দেখায় ত্রিমাত্রিক ভাঁজ পকেট তৈরি করে যা সাবস্ট্রেট বা বিক্রিয়ক অণুর জন্য খুব নির্দিষ্ট বিক্রিয়ক এসে সেখান বসে এবং তারপর এটি বিভিন্ন উপায়ে একটি পণ্যে রূপান্তরিত হয় এবং এটি এনজাইমের একটি অংশের ভাঁজে বিক্রিয়ক অণুর যথাযথ সমন্বয়ের ফলে এটি সম্ভব এটি নেট সাবস্ট্রেট হিসাবে সংজ্ঞায়িত প্রতি অনুঘটক সাইটে প্রতি সময়ে বিক্রিয়াকারী নেট সাবস্ট্রেট অনু কিন্তু নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে প্রতি অনুঘটক সাইটে প্রতি সময়ে বিক্রিয়াকারী অণুর সংখ্যা খুঁজে বার করা বেশ কঠিন এবং তাই এটি খুব কম ব্যবহৃত হয় এমনকি অধিকাংশ গবেষণাতেও যখন আমরা এনজাইমের কার্যকলাপের কথা বলি বিশেষ করে যখন আমরা এনজাইম ব্যবহার করার চেষ্টা করি তখন আমরা কেউ টার্নওভার নম্বর ব্যবহার করি না শিল্পে ব্যবহৃত অধিকাংশ এনজাইম বিশুদ্ধ নয় এটা কোন ব্যাপার না তাদের কার্যকলাপ ইউনিট অফ অ্যাক্টিভিটির পরিপ্রেক্ষিতে প্রকাশ করা হয় এটি অন্যান্য কারণ গুলির মধ্যে একটি কারণ কেন আমরা টার্নওভার নম্বরের দিকে তাকাই না কারন এমনকি টার্নওভার নম্বর পরিমাপ করতেও আপনার অত্যন্ত বিশুদ্ধ এনজাইমের প্রয়োজন যা খুব সোজা নয় তাছাড়া সাধারণ এনজাইমগুলি খুব খাঁটি না তাই আমরা ইউনিট অফ অ্যাক্টিভিটি নামে কিছু রপ্ত করেছি একটি নির্দিষ্ট এনজাইমের জন্য একটি নির্দিষ্ট শর্তের অধীনে এনজাইমের সেই পরিমাণ যা একটি নির্দিষ্ট পরিমাণ অনুঘটন কার্যকারিতা দেখায় তার মাধ্যমে ইউনিট অফ অ্যাক্টিভিটি সংজ্ঞায়িত করা হয় এটি অত্যন্ত পরিবর্তনশীল এবং শুধুমাত্র সেই বিশেষ এনজাইমের জন্য প্রযোজ্য মানুষ এই ব্যাপারে একমত হয়েছেন এই মুহূর্তে এটি এরকম উদাহরণস্বরূপ গ্লুকোএমাইলেজের এক ইউনিট অফ অ্যাক্টিভিটি হল সেই পরিমাণ এনজাইম যা 4 লিন্টনার স্টার্চ দ্রবণে 60 ডিগ্রি সেলসিয়াসে pH 45 এ প্রতি মিনিটে 1 μmol গ্লুকোজ উৎপাদন করে এটি এতটাই সুনির্দিষ্ট হতে পারে এনজাইমের ক্রিয়াকলাপ পরিমাপ করার জন্য আমরা এটি ব্যবহার করি এনজাইম যে গতিতে কাজ করে তা জানা গুরুত্বপূর্ণ বিশেষ করে নকশা করার জন্য কাইনেটিক্স জানা গুরুত্বপূর্ণ ধরুন একটি এনজাইম সংক্রান্ত বিক্রিয়া করার জন্য আমরা একটি এনজাইম রিয়েক্টর নকশা করছি যদি এটি একটি ব্যাচ ধরনের সিস্টেম হয় তাহলে আমাদের জানতে হবে বিক্রিয়াটি সম্পন্ন হতে আমাদের কতক্ষণ অপেক্ষা করতে হবে অথবা যদি এটি একটি নিরবচ্ছিন্ন সিস্টেম হয় তাহলেও প্রবাহ হার নকশা করার জন্য আমাদের কাইনেটিক্স জানতে হবে তাই আসুন আমরা একটি সহজ এনজাইম কাইনেটিক্সের দিকে তাকাই অনেক ধরনের কাইনেটিক্স আছে যা এনজাইম ক্রিয়া পরিচালনা করে উদাহরণস্বরূপ আমরা কেবল একটির দিকে তাকাব মডেলটি নিম্নরূপ এনজাইম সাবস্ট্রেটের সাথে বিপরীত বিক্রিয়া করে যাকে বলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তা গঠন করে এখানে একটি ফরওয়ার্ড বিক্রিয়া ও একটি ব্যাকওয়ার্ড বিক্রিয়া আছে নির্দিষ্ট সময়ে একটি ভারসাম্য হয় এবং এনজাইম সাবস্ট্রেটসহ আপনাকে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স দেয় এটি অপরিবর্তনীয় ভাবে এনজাইম অণু এবং সাবস্ট্রেট থেকে পণ্য দেয় এই মডেল মাইকেলিস মেন্টন মডেল নামে পরিচিত এবং এটি এনজাইম কাইনেটিক্সের দিক থেকে সবচেয়ে সরল মডেল যদি আমরা এই মডেল এবং বস্তু ভারসাম্য বিবেচনা করে হার বের করি এটি একটি যুক্তিসঙ্গত ডেরিভেশন প্রায় দুই পৃষ্ঠা দীর্ঘ এবং যদি আমরা বিক্রিয়ক ঘনত্বের সাথে বিক্রিয়া হারের তারতম্য দেখি তবে এটি এরকম কিছু হবে এটি একটি রেক্টাঙ্গুলার হাইপারবোলা এখানে এটি সঙ্গতভাবে রৈখিক তারপর এটি এভাবে যায় এবং আসিম্পটোটিক্যালি যাকে বলে Vm Vmax তাতে পৌঁছায় গাণিতিকভাবে এই ধরনের আচরণ V VmSKm S হিসাবে উপস্থাপন করা যেতে পারে এই ধরণের প্রণয়ন এই আচরণ দেবে তাই VmSKm S একটি ভাল হার অভিব্যক্তি যা কেউ এনজাইম কাইনেটিক্সের জন্য প্রথম অনুমান হিসেবে বেছে নিতে পারেন এটি অবশ্যই প্রথম অনুমান একে মাইকেলিস মেন্টন মডেল বলা হয় যখন বিক্রিয়কের ঘনত্ব Km এর সমান হয় দেখা যাক V VmSKm S এই অভিব্যক্তির কি হয় যদি এটি Km এর সমান হয় তাহলে Km হয় S তাই আসুন Km কে S দিয়ে প্রতিস্থাপন করা যাক আপনি V VmSS S বা V Vm2 পান S Km এর সমান হলে আপনি যে V পাবেন তা Vm2 হবে Km কে বিক্রিয়ক ঘনত্ব বলে যা বিক্রিয়ার অর্ধেক সর্বোচ্চ হার দেয় Km হচ্ছে মাইকেলিস মেন্টন ধ্রুবক এনজাইম কাইনেটিক্সের প্রথম অনুমান জানার জন্য এটি একটি সুন্দর অভিব্যক্তি এটি বিভিন্ন দিক থেকে উপকারী আমি কেবল একটি উল্লেখ করলাম Vm এবং Km জানতে যেমন আপনি বুঝতে পারছেন যে Vm এবং Km বিক্রিয়ক এনজাইমের উপর নির্ভরশীল এবং প্রতিটি সমন্বয়ের জন্য একটি Vm এবং একটি Km থাকবে তাহলে আপনি কিভাবে এই মডেলের প্যারামিটার Vm এবং Km খুঁজে বার করবেন তা খুঁজে বার করার জন্য আমরা যা করি তা এরকম কিছু কারণ আমাদের তথ্য থেকে এটা খুঁজে বার করতে হবে সময়ের সাথে বিক্রিয়ক ঘনত্বের তারতম্যের তথ্য থেকে এই মডেল প্যারামিটারগুলি নির্ণয় করা যেতে পারে আমরা একটি পরীক্ষা করি যেখানে আমরা একটি এনজাইম সংক্রান্ত বিক্রিয়া করি এবং তারপর আমরা সময়ের সাথে বিক্রিয়কের ঘনত্ব পর্যবেক্ষণ করি এবং আমাদের বিভিন্ন সময়ে বিক্রিয়কের ঘনত্ব আছে সেই তথ্য থেকে আমরা কিভাবে মডেল প্যারামিটার পেতে পারি এটিই অন্তত এর একটি ভিত্তি আমরা এখন দেখতে যাচ্ছি ভিত্তিটি নিম্নরূপ মাইকেলিস মেন্টন হল V VmSKm S যদি আমরা এটি উল্টে দেই আমরা 1V Km SVmS পাই এখন যদি আমরা পদগুলি আলাদা করি এই পদটি KmVmS এবং এই পদ 1Vm হবে এটি y mx c আকারের বা যদি আমরা 1V সাপেক্ষে 1S স্থাপন করি তাহলে শ্লোপ হিসাবে KmVm এবং ইন্টারসেপ্ট হিসাবে 1Vm সহ আমরা একটি সরল রেখা পাই এই ধরনের প্লটকে বলা হয় লাইনউইভার বার্ক প্লট 1V সাপেক্ষে 1S স্থাপন আপনি বিক্রিয়ক ঘনত্ব থেকে গতিবেগ গণনা করে 1V সাপেক্ষে 1S স্থাপন করুন আপনি শ্লোপ হিসাবে KmVm এবং 1Vm ইন্টারসেপ্ট হিসাবে পান আমি মনেকরি দর্শকরা শ্লোপ এবং ইন্টারসেপ্ট জানেন সরলরেখার একটি সমীকরণ y mx c এবং m হল শ্লোপ c ইন্টারসেপ্ট তাই আমরা এটিকে এভাবে স্থাপন করতে চেয়েছি যাতে একটি সরলরেখা থেকে আমরা এই প্যারামিটারগুলো পাই পরপর দুটি S এর তথ্য ব্যবহার করে S সাপেক্ষে T স্থাপনের মাধ্যমে V গণনা করুন এবং সেটি সময় বিরতির মাঝামাঝি বিন্দুতে নিয়ে 1V সাপেক্ষে 1S স্থাপন করুন এটি একটি সরলরেখা তাই শ্লোপ হিসাবে KmVm এবং ইন্টারসেপ্ট হিসাবে 1Vm পাবেন অন্যান্য ধরনের প্লট ব্যবহার করা যেতে পারে সেই অর্থে কিছু অসুবিধা আছে কারণ এখানে তথ্য খুব নির্ভরযোগ্য নয় এবং তা শ্লোপ নির্ধারণ করবে ইত্যাদি এতে না যাওয়াই ভালো এটি একটি প্রাথমিক কোর্স এটি এনজাইম কাইনেটিক্স পরিমাপের একটি উপায় আমরা কোষের এনজাইম এনজাইমের ক্রিয়া কলাপ কিভাবে পরিমাপ করব কাইনেটিক্স কিভাবে গাণিতিকভাবে উপস্থাপন করব মডেল প্যারামিটারগুলি কিভাবে নির্ণয় করব এগুলো সম্পর্কে আলোচনা করেছি এখন আসুন আমরা এনজাইমের শিল্প ব্যবহারের দিকে তাকাই এগুলো ব্যাপকভাবে ব্যবহৃত হয় যদি আপনি এই ভিডিওটি দেখেন তাহলে এটি আপনাকে বিভিন্ন উপায় বা কিছু উপায় যেভাবে এনজাইমগুলি ব্যবহৃত হয় সে সম্পর্কে বলবে এবং তাদের ব্যবহার বছরে কয়েক বিলিয়ন ডলারের উদাহরণস্বরূপ 16 নম্বর ভিডিওটি হল ইন্ডাস্ট্রিয়াল এনজাইমের আপনি এটি ক্লিক করে দেখতে পারেন অর্থাৎ এই ভিডিওটি অবশ্যই দেখবেন এনজাইম যেমনটি আমরা বলেছি সাধারণত প্রোটিন আসলে বায়োরিঅ্যাক্টরে অণুজীব দ্বারা উৎপাদিত হয় এবং আজকাল এটি এনজাইমের একটি বড় উৎস অন্যান্য উৎস হিসেবে যেমন আপনি জানেন আগে প্রাণীদের ব্যবহার করা হত তাদের আজকাল আর ব্যাপকভাবে ব্যবহার করা হয় না অধিকাংশ এনজাইম বায়োরিঅ্যাক্টরে অণুজীব দ্বারা উৎপাদিত হয় উদাহরণস্বরূপ ডিটারজেন্ট শিল্প ভাল পরিষ্কার করার ক্ষমতার জন্য প্রোটিএজ এবং অ্যামাইলেস ব্যবহার করে বেকিং ইন্ডাস্ট্রি অ্যামাইলাস ব্যবহার করে ব্রিউয়িং ইন্ডাস্ট্রি অ্যামাইলাস গ্লুকানেজ এবং প্রোটিএজ ব্যবহার করে দুগ্ধ শিল্প রেনিন লাইপেজ ল্যাকটেজ স্টার্চ শিল্প অ্যামাইলাস গ্লুকোজ আইসোমারেজ ব্যবহার করে বস্ত্র শিল্প অ্যামাইলাস ব্যবহার করে চামড়া শিল্প ট্রিপসিন প্রোটিএজ এবং এনজাইমের মিশ্রন ইত্যাদি ঔষধ শিল্প ট্রিপসিন ইত্যাদি ব্যবহার করে সুতরাং এগুলি ব্যাপকভাবে ব্যবহার করা হয় যেমন আমি বলেছি যে বছরে কয়েক বিলিয়ন ডলার জড়িয়ে আছে এনজাইম এনজাইম উৎপাদন এনজাইম ব্যবহারের সাথে এই ভিডিওটি আপনাকে কিছু ধারণা দেবে কিভাবে ডিটারজেন্টে এনজাইম ব্যবহার করা হয় ভিডিওটি অবশ্যই দেখুন এটি নোভোজাইম দ্বারা কিন্তু সেই ভিডিওতে বিস্তারিত দেখুন এছাড়াও এই সব সুপারিশের জন্য আমাদের সতর্কবার্তাগুলি মাথায় রাখুন যখন আমাদের পরে দেখা হবে দই তৈরির বৃহত্তর গল্প হিসেবে আমরা এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে যাচ্ছি কোষে কিভাবে প্রোটিন এবং এনজাইম তৈরি করা হয় আমরা দেখেছি যে কোষে এনজাইমগুলি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন বিক্রিয়াগুলি অনুঘটন করার জন্য অনুজীব দ্বারা তৈরি হওয়া এনজাইমগুলি দৈনন্দিন জীবনে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ আমি বলতে চাই যে এটি একটি খুব বড় শিল্প পরবর্তী গল্পে আমরা দেখতে যাচ্ছি আসলে কিভাবে প্রোটিন এবং এনজাইম কোষে তৈরি করা হয় পরে দেখা হবে